এই বক্তৃতায় আমরা কিছু sensor নিয়ে কথা বলব যেগুলি আমরা interfacing এবং কিছু embedded system applications তৈরিতে ব্যবহার করতে পারি এখানে আমরা সংক্ষেপে কিছু sensor নিয়ে কথা বলব যেমন speaker temperature sensor LM35 light dependent resistor microphone যেগুলো আমরা প্রদর্শনের অংশ হিসেবে দেখাবো আমরা বিস্তারিত বর্ণনায় যাব না কিন্তু খুব সংক্ষেপে কার্যপ্রণালী বলবো যাতে আপনি কিভাবে জিনিসটি কাজ করছে তা বুঝতে পারবেন প্রথমে আমরা speaker এর ব্যাপারে বলব Speaker এমন একটি যন্ত্র যা দিয়ে কিছু শব্দ উৎপন্ন করা যায় Speaker হল একটি electro acoustic transducer যার মানে এটা একটা বৈদ্যুতিক শব্দের signalকে সংশ্লিষ্ট শব্দে রূপান্তরিত করে তার মানে আপনি একটি বৈদ্যুতিক তরঙ্গাকার signal ইনপুট হিসেবে দেন এবং speaker টি একটি শব্দ আউটপুট হিসেবে উৎপন্ন করে এখন speaker এর ভিতরে কি আছে speaker এর ভেতরে একটি স্থায়ী চুম্বক এবং একটি অস্থাবর বৈদ্যুতিন চুম্বক আছে একটি বৈদ্যুতিন চুম্বক থাকে তাই দিয়ে তৈরি হয় যখনই এই কুণ্ডলী টির ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই উপাদানটি চুম্বক এ পরিণত হয় ধারণাটি এই রকম একটি স্থায়ী চুম্বক থাকে এবং ferromagnetএর চারিপাশের কুণ্ডলীটি অস্থায়ী যখনই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখনই এটা চুম্বক হয়ে যাবে সুতরাং কি ধরনের বিদ্যুৎ আমরা প্রবাহিত করছি তার উপর নির্ভর করে হয় এটা স্থায়ী চুম্বকটি দ্বারা আকর্ষিত হবে অথবা স্থায়ী চুম্বকটি থেকে বিকর্ষিত হবে এবং সেখানে একটি কম্পন হবে এটাই প্রাথমিক ধারণা যখন বৈদ্যুতিন চুম্বকের কুন্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটির জন্য এই উপাদানটি চুম্বক এ পরিণত হয় এবং চুম্বক দুটি একে অপরকে হয় আকর্ষণ করে অথবা একটি বিকর্ষণ শক্তির জন্য তারা একে অপরের থেকে দূরে সরে যায় কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে তা বিদ্যুতের মেরুর উপর নির্ভর করে এই ছবিটার দিকে আপনি একটু তাকালে দেখতে পাবেন পিছনে একটি স্থায়ী চুম্বক দেখানো হয়েছে এবং কুন্ডলীটিতে কুণ্ডলী একটি মধ্যবর্তী point এ পেঁচানো থাকে এটা স্থায়ী চুম্বকটিতে যুক্ত থাকতে পারে অথবা এটা পৃথক অস্থাবর অংশও হতে পারে এভাবে এখানে দুটি ভিন্ন ধরনের speaker আপনি তৈরি করতে পারেন এবং যখন ইনপুট ভোল্টেজ সিগনালের উপর নির্ভর করে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিছু বিদ্যুৎ কুন্ডলীর মধ্যে প্রবাহিত হয় সুতরাং এই কুন্ডলী আকর্ষণ বা বিকর্ষণ বলের উপর নির্ভর করে সামনে যায় বা পিছনে আসে এবং একটি পাতলা diaphragm কুন্ডলীর সাথে যুক্ত থাকে আপনি নিশ্চয়ই এইরকম diaphragm যেটা উপরে আছে একটি speaker এর মধ্যে দেখেছেন একটি পাতলা নরম উপাদান যেটা সামনে পিছনে নড়তে শুরু করে এবং একটি কম্পন হয় এখন যদি সেই কম্পন আমাদের কানের শোনার ক্ষমতার কম্পাঙ্কের পরিসরে থাকে তাহলে আমরা একটি শব্দ শুনবো এখন আপনি জানেন সাধারণ শব্দের পরিসর হল 20 Hz থেকে 20 KHz মানুষের কান এই কম্পাঙ্ক পরিসরে শুনতে সক্ষম যদি এমন কোন কম্পাঙ্ক থাকে যার জন্য diaphragm টি এই পরিসরে কম্পিত হয় আমরা সেই শব্দ শুনতে পারব এটা এই ভাবে কাজ করে বৈদ্যুতিন চুম্বক আর diaphragmটি উপরে নিচে নড়তে থাকবে একটি কম্পন হবে এবং কম্পনের কম্পাঙ্কটি একটি শব্দ উৎপন্ন করবে বেশিরভাগ audio systemএ একটি ভালো খুব কম noiseএর amplifier থাকে তাতে আমরা খুব পরিষ্কার ও সুন্দর শব্দ পাই এর পর আমরা এক ধরনের temperature sensor নিয়ে কথা বলবো এটা একটা খুবই প্রচলিত temperature sensor যা আমরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার power supply এ যুক্ত করুন LM 35এর ধরনের উপর ভিত্তি করে এই power supply voltage 4 থেকে 20 volt অবধি পরিবর্তিত হতে পারে এবং মধ্যবর্তী pin সংখ্যা 2 কিছু analog ভোল্টেজ উৎপন্ন করবে যা বাইরের ambient temperature এর সমানুপাতিক হবে দুই ধরনের LM35 পাওয়া যায় এদের মধ্যে কিছু ডিগ্রী সেন্টিগ্রেড বা সেলসিয়াসে তাপমাত্রার সমানুপাতিক ভোল্টেজ উৎপন্ন করে আরেক ধরনের টা ডিগ্রী ফারেনহাইটে দিতে পারে আমি যেমন বললাম এই ধরনের sensorএ আউটপুট ভোল্টেজ তাপমাত্রার সমানুপাতিক হয় যে ধরনের sensor আমি আপনাকে দেখাচ্ছি তাতে এটা তাপমাত্রার ডিগ্রী সেন্টিগ্রেডের সমানুপাতিক হবে এবং সমস্ত circuitry এর মধ্যে তৈরি করা আছে বাইরের থেকে কোন ধরনের calibration এর দরকার নেই এবং এর নির্ভুলতা যন্ত্র এবং এটা বিভিন্ন তাপমাত্রার পরিসরে কাজ করতে পারে 55 থেকে 155 ডিগ্রী সেলসিয়াস power supplyএর পরিসর হল 4 থেকে 20 volt আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে মধ্যবর্তী পয়েন্ট কি সমানুপাতিকতার ধ্রুবক মানে হল এমন যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বৃদ্ধির জন্য 10 millivolts করে আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পাবে এইভাবে এই যন্ত্র তৈরি করা হয়েছে অভ্যন্তরীণভাবে আমি বিস্তৃত বর্ণনায় যাচ্ছি না এই যন্ত্র এই রকম দেখতে লাগে আপনি দেখুন দুটি transistor কিছু diode কিছু amplifier একটি সারাক্ষণের বিদ্যুৎ উৎস আছে এবং এই দুটি transistor খুব অদ্ভুত ধরনের এদের একটির emitter আরেকটির 10 গুন বড় আপনি দেখবেন আমি এই circuit কিভাবে কাজ করে তার বর্ণনায় যাচ্ছি না কিন্তু ধারণা টা হলো এরকম যে বিদ্যুৎ এই transistor এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ambient তাপমাত্রার উপর তার অনেকটা নির্ভরতা আছে এইভাবে তাপমাত্রার sensing করা হয় এবং এই 2 transistor এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাদের পার্থক্যকে বৃদ্ধি করা হয় এবং এই রোধ R1 এর দুধারের ভোল্টেজ হল প্রকৃতপক্ষে পরম তাপমাত্রা অন্য কিছু circuitry এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ আছে তাকে একটি ভোল্টেজে রূপান্তরিত করা হচ্ছে যেটা ডিগ্রী ফারেনহাইট অথবা ডিগ্রি সেন্টিগ্রেডের সমানুপাতিক করা হয় সুতরাং আমি আপনাকে যেমন বলেছিলাম LM35 যন্ত্র টি দুই ধরনের হয় এক ধরনের টা আপনাকে ডিগ্রি সেন্টিগ্রেডের সমানুপাতিক আউটপুট ভোল্টেজ দেয় আরেকটি আপনাকে ডিগ্রি ফারেনহাইট এর সমানুপাতিক দেয় কিন্তু এটা ব্যবহার করা খুবই সহজ এখানে আমি একটা ছবি দেখাচ্ছি যাতে একটা LM35 এর সাথে Arduino UNO বোর্ড যুক্ত করার চেষ্টা করছি সবচেয়ে বামদিকের terminal টা আমরা 5V এর সাথে যুক্ত করছি এটা সেই টার্মিনাল যেটা 5V উৎপন্ন করছে এটাকে আমরা সরাসরি 5V এর সাথে যুক্ত করছি একদম ডান দিকের তারটি এই কালো টি ground এর সাথে যুক্ত থাকে এবং এই মধ্যবর্তী টি যেটির তাপমাত্রার সমানুপাতিক analog output উৎপন্ন করার কথা সেটি একটি port লাইনের সাথে যুক্ত থাকে আপনি দেখুন আমরা একটি এনালগ ইনপুট এর সাথে যুক্ত করেছি কারণ এটি একটি এনালগ ভোল্টেজ আপনি অন্তর্নির্মিত পড়তে পারবেন এবং আপনি গণনা করতে পারবেন যে বাইরে প্রকৃত তাপমাত্রা কি এখন আমরা একটি sensor এর ব্যাপারে কথা বলব যাকে বলে light dependent resistor দেবে অভ্যন্তরীণভাবে এটা কিছু semiconductor উপাদান পরিবর্তিত হয় যখন আলো বা photons যন্ত্রটির উপর পতিত হয় তখন যন্ত্রটির ভিতরে থাকা electronগুলি একদিক থেকে আরেক দিকে যায় সাধারণত তাদের valence bond বলে তারা conduction bandএর দিকে যায় যদি তারা valence band থেকে conduction band এর দিকে যায় তার মানে electronগুলি আরো বেশি নড়াচড়া করে যার ফলে রোধ কমে যায় কারণ electron এর প্রবাহ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে অন্য একটি ধর্ম মত চলে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো এই পার্থক্যটা খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে আপনি দেখুন এই জাতীয় বক্ররেখায় জন্য উপযুক্ত circuitry থাকে আপনি খুব নিখুঁত ও বিশ্বস্ত ভাবে আলোর তীব্রতার স্তর বুঝতে পারবেন আরেকটি লক্ষণীয় বিষয় হলো এই যন্ত্র গুলো কিন্তু ভীষণ দ্রুত নয় এগুলি আউটপুট উৎপন্ন করতে কিছু সময় নেয় যেমন যখন আলো পড়ে তখন এই যন্ত্রগুলি সাড়া দিতে ও আউটপুট দিতে সাধারণত 10 মিলি সেকেন্ডের মত সময় নেয় আবার যখন আলো সরিয়ে নেয়া হয় আপনি এটিকে অন্ধকার জায়গায় রাখেন এটার রোধ কিছু সেকেন্ড সময় নেয় পূর্বের উচ্চ রোধ এর অবস্থায় ফেরত যেতে এখন interfacing এর ব্যাপারে বলা যায় সাধারণত আমরা এক ধরনের resistance divider circuit ব্যবহার করি যেমন আমরা একটি LDR ব্যবহার করতে পারি আমরা একটি রোধ R1 কে 5V supplyএর সাথে ব্যবহার করতে পারি আমরা একে microcontroller এর একটি এনালগ ইনপুট pin এ পাঠাতে পারি সুতরাং আপনাকে প্রথমে প্রত্যাশিত পরিবেশে এনালগ ইনপুট ভোল্টেজের পরিসর খুঁজতে হবে আলোর তীব্রতা একটি নির্দিষ্ট মানের নিচে গেছে কিনা তা দেখার জন্য আপনি হয়তো LDR ব্যবহার করবেন সুতরাং আপনাকে একটি পরীক্ষা করতে হবে এবং দেখতে হবে অন্ধকার অবস্থায় এবং আলোকিত অবস্থায় রোধ এর মান কত সুতরাং এই RLDR এর মান পরিবর্তিত হচ্ছে সেই ভাবে আপনাকে R1 এর মান পছন্দ করতে হবে যাতে ভোল্টেজের আউটপুটের পরিবর্তন তাৎপর্যপূর্ণ হয় আপনি মাইক্রোকন্ট্রোলার এর এই এনালগ ইনপুটটি পড়তে পারবেন এবং সেটা নিয়ে কি করবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এখন শেষ যে ধরনের sensor নিয়ে আমরা এই বক্তৃতায় বলবো তা হল মাইক্রোফোন Microphone এক ধরনের শব্দ sensor কিছু শব্দ উৎপন্ন করা হয় সেটা microphone এ গ্রহণ করা হয় এবং এটিকে বৈদ্যুতিন আকার দেওয়া হয় সুতরাং microphone কি কার্যকারিতার দিক থেকে অভ্যন্তরীণভাবে এটা speakerএর মতই কিন্তু এটা একদম বিপরীত ভাবে কাজ করে একটা speaker একটি বৈদ্যুতিক signalকে শব্দে রূপান্তরিত করে microphone শব্দকে বৈদ্যুতিক signal এ রূপান্তরিত করে Designটাও পুরো একই রকমের এখানেও একটি diaphragm রয়েছে কিন্তু microphone গুলো speaker এর থেকে অনেক ছোট হয় speaker সাধারণত আকারে বড় হয় এর বিপরীতে microphone আকারে খুবই ছোট হয় এখানে এর ভিতরে একটি খুব ছোট diaphragm থাকে স্থায়ী চুম্বকের চারপাশে diaphragm টির চারপাশে একটি কুন্ডলী ভেতর দিয়ে পাঠাচ্ছেন না বরং আপনি শব্দের প্রতিক্রিয়ায় diaphragmটি কম্পিত হতে দেন যখনই কুণ্ডলী টি এবং আপনি ভোল্টেজটি মাপতে পারবেন এটা প্রকৃতপক্ষে এভাবে কাজ করে diaphragm টি আগে পিছে নড়াচড়া করে diaphragm এর সাথে যে কুণ্ডলীটি থাকে সেটিও আগে পিছে নড়াচড়া করবে যেমন ভাবে একটি speaker এ একটি স্থায়ী চুম্বক থাকে তেমনি কুণ্ডলী হবে তাই শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এইভাবে একটা microphone কাজ করে এখন interfacingও অতটা কঠিন নয় আমি একটি সাধারণ interface দেখাচ্ছি এর আরো সহজ উপায়ও আছে আপনি দেখুন এটি একটি microphone এর প্রতীকী চিত্র ও কিছু capacitance আছে যখনই আপনি কথা বলছেন শব্দ ভোল্টেজ এ রূপান্তরিত হচ্ছে যেটা 0 থেকে 5 ভোল্ট এর মধ্যে থাকে এখানে সাধারন একটি interface দেখান হয়েছে যাতে আপনি microphone টি দেখতে পাবেন এবং অন্য circuitry আপনি এখানে দেখবেন এটি আপনার transistor এবং আপনি এটি Arduino UNO এর সাথে যুক্ত করেছেন এখন আমি আপনাকে বলব যখনই আপনি পরীক্ষা নিরীক্ষার জন্য একটা এই ধরনের microphone কিনতে চাইবেন আপনি দেখবেন কিছু জিনিস উপলব্ধ আছে যাতে আগে থেকেই এই ধরনের circuitry এর মধ্যে তৈরি করা আছে যদি আপনি এটা কিনে থাকেন আপনার আর এই circuit গঠন করার দরকার নেই সরাসরি এই ইউনিট টা আপনাকে একটা ভোল্টেজ দেবে যেটা শব্দের সমানুপাতিক এর সাথেই আমরা বক্তৃতাটির শেষে এসে পড়েছি পরবর্তী বক্তৃতায় আমরা এই ধরনের আরও কিছু যন্ত্র নিয়ে কথা বলব যেগুলো আমরা আপনাকে কিছু interfacing পরীক্ষা দেখানো বা প্রদর্শন করানোর জন্য ব্যবহার করব